25 তম বক্তৃতায় স্বাগতম এই সপ্তাহে আমরা STM বোর্ডের সাথে বিভিন্ন সেন্সরটি দেখব এবং তারপরে আপনাকে এই পরীক্ষাটি প্রদর্শন করব আমরা LM35 কে এসটিএম এবং প্রদর্শন সুতরাং তাপমাত্রা সংবেদনশীল কি তাপমাত্রা একটি পারিপার্শ্বিক স্থিতিমাপ সেন্সিংগুলি চালু বা বন্ধ করার প্রয়োজন হতে পারে আবহাওয়ার পূর্বাভাসে ইত্যাদি আপনি যদি ভাবেন যে আমরা কীভাবে তাপমাত্রা পরিমাপ করি তবে তাপমাত্রা মাপার জন্য থার্মোমিটারই সর্বাধিক ব্যবহৃত উপকরণ পারদ থার্মোমিটার তাপমাত্রা পরিবর্তনে সিগন্যালতে প্রদর্শিত হয় LM35 হল একটি লিনিয়ার মনোলিথিক ভোল্টেজ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সাথে রৈখিক সমানুপাতিক আপনি যদি এই রৈখিক বৈশিষ্ট্যগুলি মনে করেন তবে এটি এমন হয় যে তাপমাত্রায় প্রতি ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির জন্য 10 মিলিভোল্ট পরিবর্তন হবে LM35 এর পূর্ণ স্কেল পরিসীমা হল 55 থেকে 150 ডিগ্রি সেন্টিগ্রেড আমরা এই LM35 কীভাবে ব্যবহার করব LM35 এ একটি সমতল প্রান্ত থাকে এবং তারপরে একটি অর্ধ বৃত্তাকার প্রান্ত থাকে এই 1 নম্বর পিনটি ভোল্টেজ পিন এইটি Vcc এর সাথে সংযুক্ত হওয়া উচিত 3 পিন নম্বর অবশ্যই গ্রাউন্ড পোর্টের সাথে সংযোগ করব

আমরা কীভাবে অ্যানালগ A1 থেকে সেন্সর মানটি পড়তে প্রয়োজন হবে পাশাপাশি A0 A2 A3 A4 এবং A5 এর মতো অন্যান্য অ্যানালগ পোর্টগুলি রয়েছে এখন আমরা কীভাবে ক্রমাঙ্কন করব ধরুন ঘরের বর্তমান তাপমাত্রা x বর্তমান তাপমাত্রার জন্য আপনি কী মান পাচ্ছেন

তারপরে একটি অজানা তাপমাত্রার জন্য যদি মুদ্রিত মান P হয় তবে তাপমাত্রার মান 50 P max P হিসাবে গণনা করা যায় আমরা কম্পিউটিংয়ের সম্পর্কে আলোচনা করেছি মনে করুন আমরা মানটি 006 হিসাবে পাই সুতরাং মূলতঃ যদি এটি 006 হয় তবে তাপমাত্রা 20 ডিগ্রি সেন্টিগ্রেড যদি আমরা মানটি P পাই তবে তাপমাত্রা 20 006 P হবে সুতরাং আমরা আগে ঘরের বর্তমান তাপমাত্রাটি ব্যবহার করে গণনা করেছিযা আমরা সেই নির্দিষ্ট সময়ে পেয়ে যাচ্ছিলাম আসুন পরীক্ষাটি দেখি আমি LM35 সম্পর্কে আলোচনা করেছি কীভাবে আমরা LM35 কে STM এর সাথে সংযুক্ত করব এবং নির্দিষ্ট port থেকে আমরা কীভাবে একটি অ্যানালগ এবং LM35 তাপমাত্রা সেন্সর ব্যবহার করে একটি তাপমাত্রা সংবেদক ইউনিট ডিজাইন করব LM35 থেকে অ্যানালগ আউটপুট ভোল্টেজটি STM বোর্ডের পিন A1 এর সাথে সংযুক্ত আসুন এখন সার্কিট ডায়াগ্রামটি খতিয়ে দেখি আমরা মূলত D8 থেকে D13 পর্যন্ত এলসিডি ডিসপ্লেটির বিভিন্ন পিনের সাথে সংযোগ করছি আমরা এখানে যা করতে যাচ্ছি তা হল আমরা এই LM35 VCC আউটপুটটিকে A1 পিনের সাথে সংযুক্ত করছি এটি সংযোগ এবং সংযোগের এই অংশটি সম্পর্কে সব কিছু যা আমরা ইতিমধ্যে আলোচনা করেছি সুতরাং এটি তাপমাত্রা অনুধাবন করবে ক্রমাঙ্কনটি করবে এবং এই এলসিডিতে তাপমাত্রা প্রদর্শন করবে আমরা এই উদাহরণটি প্রদর্শন করব তবে এর আগে আমি আপনাকে কোডটি দেখাব যা সার্কিট তৈরির পরে কার্যকর করা দরকার সুতরাং এটি এমবেড প্রোগ্রাম কোড এর নামে অ্যানালগ ইনপুট মান আমরা পোর্ট এ 1 এর মাধ্যমে পড়ছি এবং এটি ক্রমাঙ্কণের পরে আমরা এর মতো একটি মান পাই মানটি 297

এই ঘরের বর্তমান তাপমাত্রা কত ছিল আমি আপনাকে বলি এখানে শিলংয়ের তাপমাত্রা বেশ কম বাইরের তাপমাত্রা বর্তমানে 17 ডিগ্রি সুতরাং আসুন দেখুন আমাদের সেন্সিং ইউনিটএ এখানে কী আসছে সুতরাং এটি তাপমাত্রা সংবেদক এই তাপমাত্রা সেন্সরটি LM35 তাপমাত্রা সংবেদক এই বাম পিনের সমতল প্রান্তটি 5 ভোল্ট VCC এর সাথে সংযুক্ত হওয়া উচিত এই LM35 এর ডান প্রান্তটি গ্রাউন্ড ব্যবহার করে আপনি ডিজিটাল মানটি দেখতে পারেন সুতরাং এখন আমি সংযোগটি করছি সুতরাং আমরা ইতিমধ্যে ক্রমাঙ্কনটি সম্পন্ন করেছি এবং আপনি ইতিমধ্যে জানেন যে এই নির্দিষ্ট সেন্সর LM35 এর ভোল্টেজের 10 মিলিভোল্ট পরিবর্তন তাপমাত্রার 1 ডিগ্রি পরিবর্তনের সমান হবে সুতরাং আমরা সেই অনুযায়ী ক্রমাঙ্কনটি সম্পন্ন করেছি এবং এখন আমি কোডটি ফেলব যা এই নির্দিষ্ট ঘরের বর্তমান তাপমাত্রা প্রদর্শন করবে সুতরাং আমাকে এটি সংযোগ করতে দিন যে তাপমাত্রাটি এটি দেখাচ্ছে আপনি এটি দেখতে পারেন ডিগ্রি সেন্টিগ্রেডের তাপমাত্রা 1820 1940 আমাকে তাপমাত্রাটি কিছুটা বাড়াতে দিন এবং মানটি কী আসে তা দেখুন আপনি দেখতে পারেন যে এটি 2160 হয়ে গেছে আপনি যদি এই নির্দিষ্ট সেন্সরটিকে কিছুটা ঘষে থাকেন তবে মান পরিবর্তন হয় বা তাপমাত্রার পরিবর্তন দেখতে আপনি এর সামনে সামান্য কিছুটা ফুঁক মারতে পারেন এটি LM35 এর সাথে একটি সহজ পরীক্ষা যেখানে এটি তাপমাত্রাটি পড়ছে এবং এটি প্রদর্শন করছে আপনি দেখতে পারেন যে LM35 এর সাথে সংযোগটি সহজ সরল মোদ্দা কথাটি হল আপনার এই ক্রমাঙ্কনটি দরকার ক্রমাঙ্কন পদক্ষেপটি খুব গুরুত্ব পূর্ণ এই ক্রমাঙ্কন পদক্ষেপে আপনাকে সেন্সরটির বর্তমান মানটি পড়তে হবে এটি কী দিচ্ছে এবং আপনি এটি কুলটার্ম এ দেখতে পারেন এবং তারপরে সেই মানটির পরিপ্রেক্ষিতে এই নির্দিষ্ট ঘরের বর্তমান তাপমাত্রাটি কী তদনুসারে আপনি এই নির্দিষ্ট দৃশ্যটি অন্তর্ভুক্ত করতে আপনার কোড পরিবর্তন করতে পারেন LM35 এর বিভিন্ন অন্যান্য প্রয়োগ রয়েছে আমরা আপনাকে একটি জিনিস দেখিয়েছি যা আপনি অন্তর্ভুক্ত করতে পারেন এবং এটি অন্য পরীক্ষাগুলির জন্য করতে পারেন ধন্যবাদ